আমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এর সমাধান করছি আর এই অংশে আমরা সমাধান করছি সমস্যার যা ইলেক্ট্রোস্ট্যাটিক্স ও ভেক্টর ক্যালকুলাসের ওপর আধারিত সমস্যা সংখ্যা 5 এ আমরা গণনা করতে চাই ভেক্টর ক্ষেত্র V x y z সমান x স্কয়ার i যোগ x y z j যোগ y স্কয়ার z k এর সারফেস ইন্টিগ্রাল আমরা গণনা করতে চাই সারফেস ইন্টিগ্রাল v ডট d s একটি একক গোলকের ওপর অর্থাৎ যেই গোলকের ব্যাসার্ধ 1 ও তার কেন্দ্র মুল বিন্দু তে আমরা এখানে ব্যবহার করব ডাইভারজেন্স উপপাদ্য ও স্ফেরিকাল পোলার কোঅরডিনেট তাহলে ডাইভারজেন্স উপপাদ্যের সাহায্যে আমরা পাবো v ডট d s সমান v এর ডাইভারজেন্স যাকে ইন্টিগ্রেট করা হচ্ছে এই গোলকের আয়তনের ওপরে v এর ডাইভারজেন্স হিসেব করা সহজ দেখো আমি x কম্পোনেন্ট এর পারশিয়াল ডেরিভেটিভ নেব আর পাবো 2 x যোগ y কম্পোনেন্ট এর পারশিয়াল ডেরিভেটিভ y এর সাপেক্ষ্যে যার সমান x z যোগ z কম্পোনেন্ট এর পারশিয়াল ডেরিভেটিভ z এর সাপেক্ষ্যে যার সমান হল y স্কয়ার ও সবার সাথে গুন হবে d v স্ফেরিকাল কোঅরডিনেটে d v সমান হয় r স্কয়ার d r d কোসাইন থিটা d ফাই ইন্টিগ্রালের d ফাই এর লিমিট হল 0 থেকে 2 পাই d কোসাইন থিটা ঋণাত্মক 1 থেকে 1 ও r হল 0 থেকে1 কারণ আমরা এই আয়তন ইন্টগ্রাল টি হিসেব করছি একক গোলকের জন্য এবার আমরা x y z কে স্ফেরিকাল কোঅরডিনেটে লিখে নেব ও পাবো 2 r সাইন থিটা কোসাইন ফাই যার ইন্টিগ্রেশান হবে r স্কয়ার d r d কোসাইন থিটা d ফাই এর ওপরে ও তার সাথে যোগ হবে দ্বিতীয় পদ যা হল x সমান r সাইন থিটা কোসাইন ফাই ও z যা আসলে r কোসাইন থিটা আর এর ইন্টিগ্রেশান হবে r স্কয়ার d r d কোসাইন থিটা d ফাই এর ওপরে ও তার সাথে যোগ হবে চুড়ান্ত পদ যা হল y স্কয়ার সমান r স্কয়ার সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার ফাই r স্কয়ার d r d কোসাইন থিটা d ফাই এবার লক্ষ্য করো প্রথম ও দ্বিতীয় পদ গুলি প্রথম টি আমি বৃত্ত দিয়ে দেখালাম ও দ্বিতীয় টি আমি সবুজ বৃত্ত দিয়ে দেখালাম দুটি তেই কোসাইন ফাই আছে আর আমি যদি কোসাইন ফাই ইন্টিগ্রেট করি ফাই সমান 0 থেকে 2 পাই অবধি কোসাইন ফাই d ফাই 0 থেকে 2 পাই এই বাঁ দিকে লিখলাম এর থেকে আমি পাবো 0 আর তাই এই দুটি পদ থেকেই অবদান 0

তাহলে আমার কাছে থাকল শুধু তৃতীয় পদ যার সমান ইন্টিগ্রেশান r টু দি পাওয়ার 4 d r 0 to 1 ইন্টিগ্রেশান সাইন স্কয়ার থিটা d কোসাইন থিটা ঋণাত্মক 1 থেকে 1 ইন্টিগ্রেশান সাইন স্কয়ার ফাই d ফাই 0 থেকে 2 পাই যার থেকে আমরা পাই 1বাই 5 প্রথম পদ দেয় 1বাই 5 গুন সাইন স্কয়ার থিটা ঋণাত্মক 1 থেকে 1 হল 1 বিয়োগ কোসাইন স্কয়ার থিটা যেটি লেখা যায় x স্কয়ার d x x সমান কোসাইন থিটা গুন 0 থেকে 2 পাই 1 বিয়োগ কোসাইন2 পাই বাই 2 d ফাই এর থেকে পেলাম 1বাই 5 গুন 2 বিয়োগ 2 বাই 3 যার সমান হল 4 বাই 3 পাই তাই উত্তর হল 4 পাই বাই 15 আর এই হল সমস্যা 5 এর উত্তর এবার দেখি প্রশ্ন 6 কি বলে এটি বলে ভেক্টর ক্ষেত্র V x y z সমান x স্কয়ার y x দিকে যোগ x বিয়োগ y j দিকে যোগ c x যোগ y k দিকে যেখানে c একটি ধ্রুবক আমরা চাই লাইন ইন্টগ্রাল হিসেব করতে ইন্টিগ্রাল v ডট d l যেখানে এই বক্ররেখা যেটি নিয়ে আমরা কাজ করব সেটি হল একটি বর্গক্ষেত্র একে আমি একটু অন্য রঙ দিয়ে দেখাই তাহলে এটি হল একটি বর্গক্ষেত্র যার পাশ গুলি x ও y অক্ষের ওপরে আর আমরা যাবো ঘড়ির কাঁটার উল্টো দিকে এই বর্গক্ষেত্রের পাশ সমান হল a আর আমরা ব্যবহার করতে চাই স্টোক্স উপপাদ্য Stokes' theorem তাহলে স্টোক্স উপপাদ্য বলে ইন্টিগ্রাল v ডট d l সমান পৃষ্ঠতল ইন্টিগ্রাল ওই একই পৃষ্ঠের ওপরে কার্ল v ডট d s এবার x ও y পৃষ্ঠের জন্য d s যেহেতু আমরা যাচ্ছি ঘড়ির কাঁটার উল্টো দিকে ডান হাতের নিয়ম অনুযায়ী k দিকে নির্দেশ করে বাইরের দিকে আসবে আর তাই এই কার্ল এর জায়গায় শুধু z কম্পোনেন্ট নিলেই কাজ হয়ে যাবে অতএব আমি লিখতে পারি কার্ল v শুধু z কম্পোনেন্ট গুন d x d y তোমরা কি লক্ষ্য করলে যে এই ইন্টিগ্রাল এই কিন্তু স্কেলার এর z কম্পোনেন্ট হল d v y বাই d x বিয়োগ d v x বাই d y d x d y যেখানে d x d y কে ইন্টিগ্রেট করব এই বর্গক্ষেত্রের ওপর এবার আমাদের বলা হয়েছে ভেক্টর v সমান x স্কয়ার y x দিকে যোগ x বিয়োগ y j দিকে যোগ c x যোগ y k দিকে আমরা এবার হিসেব করব v ডট d l আমি এবার হিসেব করব এই পদ টি শেষ পদ যেটি আমরা এখানে রেখেছি যার সমান হল ইন্টিগ্রাল d x 0 থেকে a অবধি y ও 0 থেকে a অবধি d v y বাই d x হবে 1 বিয়োগ d v x বাই d y যার সমান x স্কয়ার d y এই ইন্টিগ্র্যান্ড টি শুধু x নির্ভরশীল আর তাই সেটি হবে a গুন 1 বিয়োগ x স্কয়ার d x সমান a বিয়োগ a কিউব বাই 3 আগামি প্রশ্ন হল 7 প্রশ্ন 7 বলে একটি ভেক্টর ক্ষেত্র F সমান 2 x y z i দিকে অর্থাৎ x দিকে যোগ x স্কয়ার z j দিকে যোগ x স্কয়ার y k দিকে আর আমরা তার সংশ্লিষ্ট বিভব V x y z টি গণনা করতে চাই সংজ্ঞা অনুযায়ী আমি জানি F x সমান ঋণাত্মক v এর পারশিয়াল x এর সাপেক্ষ্যে যার সমান হল 2 x y z একই ভাবে F y সমান ঋণাত্মক v এর পারশিয়াল y এর সাপেক্ষ্যে যার সমান হল x স্কয়ার z ও F z সমান ঋণাত্মক v এর পারশিয়াল z এর সাপেক্ষ্যে যার সমান হল x স্কয়ার y একে যদি ভাল করে বিচার করি আমরা তৎক্ষণাৎ দেখতে পাবো যে v সমান হওয়া উচিত x স্কয়ার y z ঋণাত্মক চিহ্নের সাথে গুন কোন ধ্রুবক কারণ বিভব সব সময় কোন ধ্রুবক অবধি সংজ্ঞা দেওয়া হয় কিন্তু আমি এই হিসেব টি আরো পদ্ধতিগতভাবে করতে চাই যাতে ভবিষ্যতে এমন কোন প্রশ্ন পেলে তোমরাও তা পদ্ধতিগতভাবেই করতে পারো তাহলে আমি এই প্রথম পদ টি দিয়ে শুরু করি পারশিয়াল v বাই পারশিয়াল x সমান ঋণাত্মক 2 x y z আর একে যদি x এর সাপেক্ষ্যে ইন্টিগ্রেট করি আমি পাবো v x y z সমান ঋণাত্মক x স্কয়ার y z যোগ কোন ফাংশান যা সুধুই y ও z নির্ভরশীল কারণ আমি যখন এই পুরো ফাংশান টি x এর সাপেক্ষ্যে ডিফারেনশিয়েট করি এই প্রথন পদ টিই আমাকে সঠিক উত্তর ঋণাত্মক 2 x y z দেয় আর বাকি ফাংশান যা সুধুই y ও z নির্ভরশীল সেটি x এর সাপেক্ষ্যে ডিফারেনশিয়েট করলে দেয় শূন্য তাই V x y z এর একটি সম্ভাব্য উত্তর হল ঋণাত্মক x স্কয়ার y z যোগ কোন ফাংশান যা সুধুই y ও z নির্ভরশীল এবার আমি জানি যে ঋণাত্মক পারশিয়াল v বাই পারশিয়াল y হল ঋণাত্মক x স্কয়ার z যোগ ঋণাত্মক d f বাই d y যদিও প্রশ্নে আমাদের বলা আছে এর মান হল ঋণাত্মক x স্কয়ার z এটি ধনাত্মক হবে d v বাই d y আমাদের দেওয়া আছে ঋণাত্মক x স্কয়ার z তাই আমি এই পদ গুলি কেটে দিলাম আর পেলাম d f d y সমান 0 এর একটাই মানে হতে পারে আর তা হল F সুধুই z এর ফাংশান অতএব এখান আমরা শুধু V x y z লিখে ফেলব আর তা হল ঋণাত্মক x স্কয়ার z যোগ শুধু মাত্র z এর কোন ফাংশান এবার হিসেব করি পারশিয়াল v বাই পারশিয়াল z যা আমাকে দেয় ঋণাত্মক x স্কয়ার y যোগ d f d z কিন্তু এটিও প্রদত্ত বল ক্ষেত্রের আর তাই সমান হল ঋণাত্মক x স্কয়ার y আবার আমি যদি কিছু পদ কাটাকুটি করি আমি পাবো d f d z সমান 0 যার অর্থ হল F একটি ধ্রুবক আর তাই আমি আমার উত্তর পেয়ে যাই যা হল V x y z সমান ঋণাত্মক x স্কয়ার y z যোগ কোন ধ্রুবক এরপর যে কোন বল ক্ষেত্র দেওয়া থাকলে তোমরা এই রকম ইন্টিগ্রেশান করতে পারবে আগে x কম্পোনেন্ট তারপর y কম্পোনেন্ট ও z কম্পোনেন্ট আর ধ্রুবকের জায়গায় তোমরা অন্য ভ্যারিয়েবল এর ফাংশান দিতে থাকবে যাদের ডেরিভেটিভ x y z এর সাপেক্ষ্যে আমাদের শূন্য দেয় এরপর চলো আমরা সমস্যা সংখ্যা 8 এর সমাধান করি যেখানে একটি প্রদত্ত বিভব ফাংশান V x y z সমান z বিয়োগ 2 x স্কয়ার বিয়োগ 3 y স্কয়ার একটি সম বিভব পৃষ্ঠ যা যাচ্ছে x সমান 1 y সমান 2 and z সমান 1 দিয়ে এবার এই বিভব পৃষ্ঠ এই বিন্দু দিয়ে গেলে কি পাবো এর মান হবে 1 বিয়োগ 2 বিয়োগ 3 গুন y স্কয়ার যা হল 12 যার থেকে আমরা পাই ঋণাত্মক 13 আর তাই এই পৃষ্ঠ টি বর্ণিত হবে এই ভাবে z বিয়োগ 2 x স্কয়ার বিয়োগ 3 y স্কয়ার সমান ঋণাত্মক 13 এই হল উত্তর এরপর সমাধান করব প্রশ্ন 9 যেটি তে গ্র্যাডিয়েন্ট অপারেটরের সাহায্যে আমাদের একটি বক্ররেখার লম্ব দিকে একক ভেক্টর হিসেব করতে হবে এই বক্র রেখা টি হল 4 y স্কয়ার যোগ 9 এটি 4 x স্কয়ার যোগ 9 y স্কয়ার সমান 36 ও তা যায় 3 বাই 2 ও রুট 3 বিন্দু দিয়েএর লম্ব দিকে একক ভেক্টর কি হবে আমরা ব্যবহার করতে চাই গ্র্যাডিয়েন্ট অপারেটর গ্র্যাডিয়েন্ট অপারেটরের বক্তৃতা থেকে মনে করো গ্র্যাডিয়েন্ট অপারেটর যখন কোন x y এর ফাংশান এর ওপরে কাজ করে তখন তা আমাদের দেয় একটি ভেক্টর যা সম বিভব পৃষ্ঠ বা বহিরবয়ব এর উলম্ব হয় এটি আমরা প্রমাণ ও করেছিলাম এবার আমি এই f x y নিতে পারি 4 x স্কয়ার যোগ 9 y স্কয়ার এর বহিরবয়ব আলাদা হবে তার ওপর নির্ভর করে আমি যদি f x y সমান নিই কোন ধ্রুবক এই নির্দিষ্ট বহিরবয়ব যার কথা আমরা বলছি তাতে f x y সমান সমান হল 36 যদিও তা গুরুত্বপুর্ণ নয় এবার আমি যদি হিসেব করি f x y এর গ্র্যাডিয়েন্ট তা হবে x d বাই d x যোগ y d বাই d y যোগ z d বাই d z যা কাজ করবে f x y এর ওপর ও আমাদের দেবে 8 x x দিকে যোগ 18 y y দিকে ও তা এই বহিরবয়ব এর উলম্ব হবে আমি এটি কোথায় গণনা করতে চাই আমি গণনা করতে চাই এই নির্দিষ্ট পৃষ্ঠতলে যেখানে f x y সমান 36 ও যেই বিন্দু তে গণনা করতে চাই সেটি হল 3 বাই 2 ও রুট 3 আর তাই গ্র্যাড f x y সেই বিন্দু তে হল 12 i যোগ 18 রুট 3 j আর এখন আমরা চাই এটি কে একক ভেক্টর এ রুপান্তরিত করতে তাই এই ভেক্টর টি 12 i যোগ 18 রুট 3 j এর একক ভেক্টর কে নাম দিলাম n সেটি হবে 12 i যোগ 18 রুট 3 j বাই 12 স্কয়ার যোগ18 রুট 3 স্কয়ার এর স্কয়ার রুট অর্থাৎ 18 স্কয়ার গুন 3 একে আমি লিখতে পারি 6 বাইরে এনে তাই 12 i যোগ 18 রুট 3 j বাই 6 আর স্কয়ার রুটের ভেতরে থেকে যাচ্ছে 4 যোগ 27 অর্থাৎ 2 বাই রুট 31 i যোগ 3 রুট 3 বাই 31 j তো এই হল একক ভেক্টর যা f x y সমান 4 x স্কয়ার যোগ 9 y স্কয়ার সমান 36 পৃষ্ঠের উলম্ব বলের দিক হবে কম নিয়ন্ত্রণ থেকে বেশি নিয়ন্ত্রণের দিকে এরপর সমস্যা সংখ্যা 10 যেখানে জিজ্ঞেস করা হয়েছে ইলেক্ট্রোস্ট্যাটিক বিভব একটি সম রুপে আহিত ডিস্ক এর অক্ষে ধরে নেওয়া যাক x y তলে আর তার পৃষ্ঠতল আধান ঘনত্ব হল সিগমা ও আমরা বিভব গণনা করতে চাই z উচ্চতায় লক্ষ্য করো এই সমস্যায় বিভব গণনা করার সময় আমাকে ভেক্টর কম্পোনেন্ট নিয়ে চিন্তা করতেই হচ্ছে না যেমন আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট এর একটি সমস্যায় করতে হয়েছিল যেখানে আমরা আগে বল গণনা করেছিলাম তাই এখানে আমাদের ইলেক্ট্রোস্ট্যাটিক বিভব গণনা সহজতর এবার আমি এর জন্য যা করব তা হল আমি একটি বলয় নেব r দূরত্বে ও তার আধান গণনা করব এর ওপরে আধান হবে 2 পাই r d r অর্থাৎ এর ক্ষেত্রফল গুন সিগমা আর এই হল z বিন্দু থেকে z স্কয়ার যোগ r স্কয়ার এর স্কয়ার রুট দুরত্বে থাকা বলয় টির আধান অতএব z বিন্দু তে বিভব v সমান হবে 1 বাই 4 পাই এপসাইলন 0 আমার কিন্তু এখানে খুব ছোট বিভবের অংশ d v লেখা উচিত তাহলে ছোট বলয়ের জন্য বিভব d v সমান 1 বাই 4 পাই এপসাইলন 0 গুন d q যার সমান হল 2 পাই r d r সিগমা বাই z স্কয়ার যোগ r স্কয়ার এর স্কয়ার রুট ও মোট বিভব হবে এর ইন্টিগ্রাল r সমান 0 থেকে ক্যাপিটাল R আর তাই V z সমান হল 2 পাই বাই 4 পাই এপসাইলন 0 সিগমা ইন্টিগ্রাল 0 থেকে ক্যাপিটাল R r d r বাই z স্কয়ার যোগ r স্কয়ার এর স্কয়ার রুট z স্কয়ার যোগ r স্কয়ার কে যদি y স্কয়ার ধরি y d y হয়ে যাবে r d r আর তখন আমরা পাই V z সমান 2 সিগমা বাই 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রাল মডিউলাস z থেকে R স্কয়ার যোগ z স্কয়ার এর স্কয়ার রুট পর্যন্ত y d y বাই y y কেটে যাবে এখানে 2 পাই কেটে যাবে আর আমরা উত্তর পাবো সিগমা বাই 2 এপসাইলন 0 গুন ভেতরে R স্কয়ার যোগ z স্কয়ার এর স্কয়ার রুট বিয়োগ মডিউলাস z তাহলে তোমরা দেখে এই ক্ষেত্রে বিভব গণনা অনেক সহজ কারণ এই রাশি টি স্কেলার এবার চাইলে আমি তড়িৎ ক্ষেত্রের z কম্পোনেন্ট এখানে যেটিই একমাত্র কম্পোনেন্ট তার হিসেব করতেই পারি আমি হিসেব করব E z সমান d v বাই d z আর পেয়ে যাবো আমার উত্তর আমি অন্য রকমের সিগমা নিয়েও কাজ করতে পারি উদাহরণ স্বরুপ আগের অ্যাসাইনমেন্টে আমাদের একটি সিগমা দেওয়া হয়েছিল যা r নির্ভরশীল ছিল সেটি ছিল সিগমা নট বাই r তার জন্য বিভব গণনা করাই যায় সেটি আমি তোমাদের অনুশীলনী হিসেবে দিলাম তোমরা গণনা করবে বিভব সিগমা r এর জন্য z অক্ষের ওপর আর তারপর তাকে ডিফারেনশিয়েট করে তড়িৎ ক্ষেত্র গণনা করবে তারপর তোমরা আগের অ্যাসাইনমেন্টের উত্তরের সঙ্গে এই উত্তর এর তুলনা করে দেখো অবশেষে এই অ্যাসাইনমেন্টের শেষ সমস্যা হল আগে গণনা করা আহিত শেল এর জন্য ইলেক্ট্রোস্ট্যাটিক বিভব ব্যবহার করে একটি r ব্যাসার্ধের সম আহিত গোলকের জন্য বিভব গণনা করা আমাদের কাছে আছে একটি গোলক যেটি সমান ভাবে আহিত ও তার ঘনত্ব রো আমরা বিভব গণনা করতে চাই r সমান 0 থেকে অসীম অবধি আগে গণনা করা আহিত শেল এর বিভবের উত্তর ব্যবহার করে যদি একটি আহিত শেল থাকে যার ব্যাসার্ধ r ও পৃষ্ঠতল আধান ঘনত্ব সিগমা তাহলে আমরা আগেই হিসেব করেছি যে তার বিভব সমান হয় 1 বাই 4 পাই এপসাইলন 0 4 পাই R স্কয়ার সিগমা বাই r এই 4 পাই কেটে গেলে এর সমান হয় R স্কয়ার সিগমা বাই এপসাইলন 0 r r যখন ক্যাপিটাল R এর সমান বা তার থেকে বড় হয় তাই বাইরে এটি 1 বাই r রুপে পরিবর্তিত হয় অন্য দিকে গোলকের ভেতরে তা ধ্রুবক হয় যার মান পৃষ্ঠতলের মানের সমান

ভেতরে তা হয় R সিগমা বাই এপসাইলন 0 r যখন ক্যাপিটাল R এর সমান বা তার থেকে ছোট লক্ষ্য করো r যখন ক্যাপিটাল R এর সমান দুটি উত্তরই সমান এই হল পৃষ্ঠ শেল এর জন্য ফলাফল এবার আমরা চাই এই ফল ব্যবহার করে সমান ভাবে আহিত গোলকের জন্য বিভব গণনা করতে এই সম আহিত গোলকে্র ভেতরে আমি একটি ছোট ব্যাসার্ধ r এর শেল নিলাম আমি একে শেল ভাবছি ও তার বেধ নিচ্ছি d r তাহলে এর ওপরে সিগমা হবে আধান প্রতি একক ক্ষেত্রফল এই শেলের আয়তন হল 4 পাই r স্কয়ার d r আর এর ওপরে আধান হবে সিগমা সমান 4 পাই r স্কয়ার d r গুন রো বাই শেলের ক্ষেত্রফল এই হবে সিগমা এখানে 4 পাই কেটে গিয়ে আমরা পাচ্ছি সিগমা সমান রো d r আর এই শেল টি বিভব সৃষ্টি করে যে ভেতরে ধ্রুবক ও বাইরে 1 বাই r রুপে পরিবর্তিত হয় তাই এবার আমি যদি শেল টির জন্য r প্রাইমে বিভব লিখি r প্রাইমে তা হল r স্কয়ার d r বাই এপসাইলন 0 r প্রাইম যখন r প্রাইম r এর থেকে বড় বা সমান আর তা হবে রো d r বাই এপসাইলন 0 r যখন r প্রাইম r এর থেকে ছোট বা সমান

তাহলে আমি ভেতরে আর বাইরে বিভব হিসেব করে ফেলেছি এবার আমাকে সুধু তাদের ইন্টিগ্রেট করতে হবে d r এর ওপর যাতে আমরা বিভিন্ন বিন্দু তে মান গুলি পাই তাহলে তাই করি আগে r প্রাইম R এর থেকে বড় হলে বা গোলকের বাইরে বিভব গণনা করি r প্রাইম R এর থেকে বড় হলে সমস্ত বিন্দু গুলি গোলকের বাইরে হবে সব গুলি শেল যা নিয়ে আমরা আলোচনা করছি সেখানে r প্রাইম R এর থেকে বড় হলে বিভব হবে একমাত্র যেই অভিব্যক্তি যা এখানে সঠিক ভাবে কাজ করবে তা হল প্রথম টি যেহেতু সব r প্রাইম গুলি এখানে বড় সব থেকে বড় শেলের থেকে আর তাই আমরা পাবো 1 বাই 4 পাই এপসাইলন 0 Q বাই r প্রাইম হল উত্তর বাইরের জন্য কোন স্ফেরিকাল আধান হলে তা আচরণ করে বিন্দু আধানের মত

ভেতরে তাহলে বিভব কত হবে ভেতরের বিভবের জন্য আমরা গননা করব ভেতরে আমি যদি r এ একটি শেল নিই আমরা এখন V r প্রাইম গননা করব যেখানে r প্রাইম R এর থেকে ছোট সমস্ত শেল যেগুলি বাইরে তাদের বিভব হবে ধ্রুবক বিভব যত শেল রয়েছে r প্রাইম থেকে R এর রো বাইরে আমাকে দেবে ধ্রুবক বিভব যার সমান হল রো d r r বাই এপসাইলন 0 যোগ সমস্ত শেল গুলির অবদান যারা 0 থেকে r প্রাইমের মধ্যে রয়েছে R থেকে আমরা যেই বিভব পাবো তা একটি বিন্দু আধানের বিভবের মত হবে Q বাই r এর মত সেটি হবে r স্কয়ার রো d r বাই এপসাইলন 0 r প্রাইম তাহলে এই হল চুড়ান্ত উত্তর যা আমি লিখতে পারি রো বাই এপসাইলন 0 1 বাই r প্রাইম গুণ r কিউব বাই 3 0 থেকে r প্রাইম পর্যন্ত তাই এই উত্তর হল রো বাই এপসাইলন 0 2 এপসাইলন 0 R স্কয়ার বিয়োগ r প্রাইম স্কয়ার যোগ রো বাই 3 এপসাইলন 0 r প্রাইম স্কয়ার যার থেকে পাই রো R স্কয়ার বাই 2 এপসাইলন 0 বিয়োগ রো r প্রাইম স্কয়ার বাই 6এপসাইলন 0

এখানে রো সমান বাই 4 পাই R কিউব বাই 3 নিলে এই 3 ওপরে উঠে যাবে আর আমি উত্তর হিসেবে লিখতে পারব বিভব V r সমান রো R স্কয়ার বাই 2 এপসাইলন 0 বিয়োগ রো r প্রাইম স্কয়ার বাই 6 এপসাইলন 0 আর এখানে আমি রো এর মান আগে যেমন বলেছি তাই লিখলে পাবো 3 Q বাই 4 পাই এপসাইলন 0 R স্কয়ার বাই R কিউব বিয়োগ 3 Q বাই 4 পাই R কিউব r প্রাইম স্কয়ার এটি r প্রাইমে r প্রাইম বাই 6 এর থেকে পাই 3 বাই 2 গুন Q বাই R বিয়োগ 1 বাই 2 Q r প্রাইম স্কয়ার বাই R কিউব ও বাইরে আছে 1 বাই 4 পাই এপসাইলন 0 এই হল আমাদের উত্তর